হ্যালো এবং সিকিউর সিস্টেম ইঞ্জিনিয়ারিং কোর্সের এই ভিডিও লেকচারে স্বাগতম এই ভিডিও লেকচারে আমরা পাওয়ার অ্যানালাইসিস অ্যাটাক নামে পরিচিত এটার সম্পর্কে কথা বলব সুতরাং এখানে প্রয়োজনীয় ধারণাটি হল যে যখন কোনও ডিভাইস আসলে কিছু গোপন তথ্যের উপর ভিত্তি করে কিছু গণনা করে তখন আক্রমণকারী কী করবে তা হল আক্রমণকারী সেই ডিভাইসের পাওয়ার লাইনগুলিকে ট্যাপ করবে এবং এই শক্তি ব্যবহার করে সেই ডিভাইসের দ্বারা ব্যবহৃত শক্তি নিরীক্ষণ করবে খরচ আক্রমণকারী তারপর সেই সিস্টেম দ্বারা প্রক্রিয়া করা হচ্ছে যে গোপন তথ্য সনাক্ত করতে সক্ষম হবে সুতরাং আমরা এই ভিডিও বক্তৃতাটি শুরু করব কেন এটি এমন একটি সমস্যা এবং আমরা কিছু কৌশল দেখব যে কীভাবে এই সমস্যাটি পরিচালনা করা যায় এবং অবশেষে আমরা শক্তি বিশ্লেষণ আক্রমণের জন্য কিছু পাল্টা ব্যবস্থা দেখব CMOS প্রযুক্তি সম্পর্কে কিছু মৌলিক বিষয় দিয়ে শুরু করুন এখন ব্যবহৃত প্রতিটি ডিজিটাল ডিভাইস অন্তত CMOS প্রযুক্তিতে কাজ করে CMOS হল একটি পরিপূরক মেটাল অক্সাইড সেমিকন্ডাক্টর প্রযুক্তি এবং আমি প্রতিটি কথা বলব না কিন্তু আমি মনে করি বেশিরভাগ ইলেকট্রনিক ডিভাইস CMOS প্রযুক্তির সাথে কাজ করে CMOS আসলে মৌলিক গেট তৈরি করতে ব্যবহার করা হবে উদাহরণস্বরূপ এখানে এই গেটটি একটি PMOS এবং একটি NMOS ট্রানজিস্টরকে একত্রিত করে একটি বৈদ্যুতিন সংকেতের মেরু বদল তৈরি করতে ব্যবহার করে সুতরাং একটি CMOS বৈদ্যুতিন সংকেতের মেরু বদল দেখতে কেমন সে সম্পর্কে আমরা একটু বিস্তারিত দেখব সুতরাং আসুন আমরা একটি CMOS বৈদ্যুতিন সংকেতের মেরু বদল সম্পর্কে একটু বিস্তারিতভাবে দেখি সুতরাং এটি হল CMOS বৈদ্যুতিন সংকেতের মেরু বদল এটি দুটি ট্রানজিস্টর T1 এবং T2 এবং একটি লোড ক্যাপাসিটর C নিয়ে গঠিত সুতরাং যখন ইনপুট 0 এ থাকে তখন ট্রানজিস্টর T1 চালু থাকে এবং ট্রানজিস্টর T2 বন্ধ থাকে এবং এর ফলে ক্যাপাসিটরটি চার্জ হয়ে যায় এই Vdd এইভাবে আমাদের আউটপুট আছে যা 1 হবে অন্যদিকে যখন আমাদের একটি ইনপুট থাকে যা 1 এ সেট করা থাকে তখন ট্রানজিস্টর T2 চালু হয় যখন ট্রানজিস্টর T1 বন্ধ হয়ে যায় ফলস্বরূপ এই ক্যাপাসিটরটি এই ট্রানজিস্টর T2 এর মাধ্যমে ডিসচার্জ করে একটি আউটপুট যা 0 হয় তাই আমরা এই নির্দিষ্ট চিত্রটি থেকে দেখতে পাই যখন 0 থেকে 1 পর্যন্ত ইনপুটে একটি পরিবর্তন হয় ক্যাপাসিটরের চার্জিং এবং ডিসচার্জিংয়ের কারণে আউটপুট 1 থেকে 0 পরিবর্তিত হয় এখন যদি আমরা আসলে CMOS বৈদ্যুতিন সংকেতের মেরু বদল দ্বারা খরচ শক্তি তাকান এটি এই মত কিছু দেখাবে তাই প্রতিবার ক্যাপাসিটর CL হয় চার্জ বা ডিসচার্জ করার সময় শক্তি খরচ হয় অন্য কথায় প্রতিবার আউটপুটে 0 থেকে 1 বা 1 থেকে 0 পর্যন্ত একটি রূপান্তর ঘটে ডিভাইসের দ্বারা কিছু শক্তি খরচ হয় সুতরাং উদাহরণস্বরূপ এখানে আমরা বৈদ্যুতিন সংকেতের মেরু বদল এর আউটপুট দেখব এবং আমরা যা দেখব তা হল এই বিশেষ ক্ষেত্রে 0 থেকে 1 পর্যন্ত এই পরিবর্তনের সময় কিছু শক্তি খরচ হয় এখন যদি আমরা ডিভাইসের পাওয়ার লাইনগুলিতে ট্যাপ করতে সক্ষম হই তাহলে আমরা আসলে একটি অসিলোস্কোপ ব্যবহার করে ডিভাইসের দ্বারা ব্যবহৃত শক্তি নিরীক্ষণ করতে সক্ষম হব তাই অসিলোস্কোপ আমাদের ডিভাইসের গতিশীল শক্তি খরচ দেবে এখন বেশিরভাগ ইলেকট্রনিক সার্কিট আসলে সিঙ্ক্রোনাস ডিজিটাল সার্কিট এই সার্কিটগুলিতে ইনপুট হিসাবে একটি ঘড়ি থাকে এবং ঘড়ির পরিবর্তনের সময় বেশিরভাগ কার্যকলাপ চলে সুতরাং উদাহরণস্বরূপ এখানে আমাদের একটি ঘড়ি রয়েছে যা একটি নির্দিষ্ট ডিভাইসে পাঠানো হয় এবং আমরা আসলে দুটি ইনপুট ডেটা 0 এবং ডেটা 1 দেখিয়েছি সুতরাং আমরা যা দেখি তা হল প্রতিটি ঘড়ির রূপান্তর টাই এটি সম্ভবত ডেটা 0 এবং তথ্য 1 স্থানান্তর হতে পারে সুতরাং এই বিশেষ ক্ষেত্রে আমরা ঘড়ির ধনাত্মক প্রান্তটি বিবেচনা করছি এবং আমরা দেখতে পাচ্ছি যে শুধুমাত্র এই ধনাত্মক প্রান্তে ডেটা আসলে রূপান্তরিত হওয়ার সম্ভাবনা রয়েছে সুতরাং তাই যখন আমরা আসলে এই যন্ত্রের দ্বারা ব্যবহৃত শক্তির দিকে তাকাই তখন আমরা দেখতে পাব যে শক্তিটি ঘটতে থাকা পরিবর্তনের ধরণের একটি ফাংশন হবে সুতরাং উদাহরণস্বরূপ এখানে আমাদের কাছে ডেটা 0 এবং ডেটা 1 রয়েছে এবং উভয়ই এই নির্দিষ্ট ঘড়ির স্পন্দনে 0 থেকে 1 থেকে স্থানান্তরিত হয় এবং আপনি এই পরিবর্তনের সময় আগের স্লাইডে দেখেছেন যে চার্জ এবং ডিসচার্জ করার জন্য একটি শক্তি ব্যবহার করা হয় ক্যাপাসিটর এবং সেইজন্য ডিভাইস দ্বারা ব্যবহৃত মোট শক্তি এই উভয় রূপান্তরের সমষ্টি হবে সুতরাং আমরা এই প্রতিটি ক্ষেত্রে ক্যাপাসিটরের চার্জিংয়ের কারণে এখানে শক্তির একটি উচ্চ শিখর দেখতে পাচ্ছি এখন এই নির্দিষ্ট ঘড়ির স্পন্দনে যখন 0 থেকে 1 থেকে ট্রানজিশন হয় এই বিশেষ ঘড়ির পালসে আমরা যা দেখতে পাই তা হল ডেটা 0 তে কোনও পরিবর্তন নেই কিন্তু ডেটা 1 1 থেকে 0 তে রূপান্তরিত হয় এবং ফলস্বরূপ যদি আমরা এটিকে সংযুক্ত করি ট্রানজিস্টর যা আমরা আগের স্লাইডে দেখেছি ক্যাপাসিটর ডিসচার্জ হবে এবং ক্যাপাসিটরের ডিসচার্জিংয়ের কারণে যে শক্তি খরচ হবে তা আসলে নেতিবাচক হবে একইভাবে এই নির্দিষ্ট ট্রানজিশনে আমাদের কাছে ডেটা 0 রয়েছে যা 0 থেকে 1 এ চলে যাচ্ছে এবং তাই ক্যাপাসিটরের ডিসচার্জিং পাওয়ার খরচে দেখা যাচ্ছে এখন এখানে আবার আমাদের কাছে ডেটা 1 আছে যা 0 থেকে 1 এ চলে যায় এবং ক্ষমতাটি আসলে ক্যাপাসিটর চার্জ করতে ব্যবহৃত হয় সুতরাং আমরা এখানে যা লক্ষ্য করেছি তা হল প্রথমে ডিভাইসের মধ্যে উপস্থিত বিভিন্ন গেটে উপস্থিত ক্যাপাসিটরগুলির চার্জিং এবং ডিসচার্জিং শক্তি খরচের মধ্যে প্রদর্শিত হয় দ্বিতীয়ত আমরা যা দেখতে পাই তা হল যে পরিমাণ শক্তি খরচ করা গেটের সংখ্যার উপর নির্ভর করে যা আসলে রূপান্তর করছে উদাহরণস্বরূপ এখানে আমাদের দুটি গেট রয়েছে যা 0 থেকে 1 ট্রানজিশন তৈরি করে এবং সেইজন্য বিদ্যুতের খরচ অনেক বেশি কারণ আমাদের উভয় ক্যাপাসিটর চার্জ হচ্ছে যখন এই নির্দিষ্ট ঘড়ির পালসে আমাদের এই লাইনগুলির মধ্যে একটি মাত্র 0 থেকে 1 পর্যন্ত যাচ্ছে এবং তাই বিদ্যুৎ খরচ তুলনামূলকভাবে কম হবে এখন শক্তি খরচ আক্রমণ সারাংশ নিম্নলিখিত আছে একজন আক্রমণকারী অনুমান করে যে তার এই অবস্থানে একটি ডিভাইস রয়েছে সে ডিভাইসের মধ্যে উপস্থিত প্রতিটি সংকেতের পৃথক রূপান্তর দেখতে সক্ষম হবে না এবং তাই তার জন্য এই সমস্ত মধ্যবর্তী রূপান্তরগুলি যা আমরা আগের স্লাইডে দেখেছি তা সম্পূর্ণরূপে কালো হয়ে গেছে আক্রমণকারীর কাছে সম্ভবত ঘড়ির একটি উৎস যা সে অবশ্যই ডিভাইসের দ্বারা ব্যবহৃত শক্তি নিরীক্ষণ করতে সক্ষম হবে এটি সম্ভবত কারণ প্রতিটি ডিভাইসের কাজ করার জন্য একটি বাহ্যিক ব্যাটারি বা পাওয়ার উত্স প্রয়োজন সুতরাং আক্রমণকারী যা করতে পারে তা হল যে সে আসলে একটি অসিলোস্কোপ সংযোগ করতে পারে এবং ডিভাইসের দ্বারা ব্যবহৃত শক্তিটি ট্যাপ করতে পারে এবং সেইজন্য ডিভাইসটি কার্যকর করার সময় আক্রমণকারী সেই ডিভাইসের দ্বারা ব্যবহৃত শক্তির পরিমাণ নিরীক্ষণ করতে সক্ষম হবে ঘড়িটি একটি ঐচ্ছিক বৈশিষ্ট্য আক্রমণকারীর পক্ষে সর্বদা একটি ডিভাইসের ঘড়ির উত্স পর্যবেক্ষণ করা সম্ভব বা নাও হতে পারে প্রতিটি ডিভাইসে সম্ভবত একটি বাহ্যিক ক্রিস্টাল অসিলেটর থাকবে যা একটি ঘড়ি তৈরি করে এবং একবার এই ঘড়িটি ডিভাইসে প্রবেশ করলে সেখানে হতে পারে সেই নির্দিষ্ট ঘড়ির উৎসে কিছু ক্রিয়াকলাপ যা সেই নির্দিষ্ট ঘড়ির ফ্রিকোয়েন্সি গুণ বা ভাগ করে সুতরাং এইভাবে ঘড়ির উত্সটি সর্বদা আক্রমণকারীর কাছে দৃশ্যমান নাও হতে পারে তবে অবশ্যই প্রতিটি ডিভাইস যেহেতু এটির জন্য একটি বাহ্যিক শক্তির উত্সের প্রয়োজন হবে তাই আক্রমণকারী সেই ডিভাইসের দ্বারা ব্যবহৃত শক্তি গতিশীলভাবে নিরীক্ষণ করতে সক্ষম হবে একটি পাওয়ার অ্যানালাইসিস অ্যাটাক সম্পর্কে অপরিহার্য ধারণা হল আক্রমণকারীর জন্য ডিভাইসের দ্বারা ব্যবহৃত শক্তি নিরীক্ষণ করা এবং তারপর ডিভাইসটিতে উপস্থিত কিছু অভ্যন্তরীণ গোপনীয়তা সম্পর্কে ভবিষ্যদ্বাণী করতে সক্ষম হওয়া যা প্রয়োজন তা বলার অপেক্ষা রাখে না যে বিশেষ গোপন ডিভাইসটি আসলে কাজ করছে উদাহরণস্বরূপ পাওয়ার অ্যানালাইসিস অ্যাটাকগুলির একটি খুব জনপ্রিয় অ্যাপ্লিকেশন হল ক্রিপ্টোগ্রাফিক সাইফার এবং অনুমান হল যে আমাদের কাছে আক্রমণকারীর অবস্থানে একটি ডিভাইস রয়েছে যা ক্রিপ্টোগ্রাফিক ক্রিয়াকলাপ করছে যে কীটি গোপন রাখা হয় সেটি ডিভাইসের মধ্যে সংরক্ষণ করা হয় এখন যখনই একটি এনক্রিপশন বা ডিক্রিপশন ট্রিগার হয় এই কীটি অভ্যন্তরীণ স্টোরেজ থেকে পড়া হয় এবং প্রকৃতপক্ষে সংশ্লিষ্ট এনক্রিপশন বা ডিক্রিপশন করতে ব্যবহার করা হয় আক্রমণকারীর উদ্দেশ্য হল এনক্রিপশন বা ডিক্রিপশন প্রক্রিয়া চলাকালীন এই ডিভাইসের দ্বারা ব্যবহৃত শক্তি নিরীক্ষণ করা হয় এবং তারপর ডিভাইসের মধ্যে গোপন কীটি কী সংরক্ষিত রয়েছে তা সনাক্ত করার চেষ্টা করা হয় তাই এই শক্তি বিশ্লেষণ আক্রমণগুলির বেশিরভাগই অনুমান করে যে আক্রমণকারী প্রকৃতপক্ষে এনক্রিপ্ট করা ইনপুট বার্তাগুলি বা সেই ডিভাইসের আউটপুটগুলিকে ম্যানিপুলেট বা নিরীক্ষণ করে উদাহরণস্বরূপ এনক্রিপ্ট করা বার্তাগুলি আক্রমণকারীর কাছে দৃশ্যমান হবে এইভাবে পাওয়ার অ্যানালাইসিস অ্যাটাকের জন্য প্রধান অনুমানগুলি হল প্রথমে আক্রমণকারীর কাছে এমন একটি ডিভাইস রয়েছে যা সে আসলে আক্রমণ করতে চায় তাই আক্রমণকারী আসলে এই ডিভাইসটি চালু করতে পারে সে সেই ডিভাইস থেকে বিভিন্ন ইনপুট বা আউটপুট নিরীক্ষণ করতে পারে এবং আসলে তিনি পাওয়ার লাইনগুলিতে ট্যাপ করতে সক্ষম হন এনক্রিপশন এবং ডিক্রিপশন প্রক্রিয়া চলাকালীন আক্রমণকারী একটি অসিলোস্কোপ ব্যবহার করে সেই ডিভাইসের দ্বারা ব্যবহৃত শক্তির পরিমাণ নিরীক্ষণ করতে সক্ষম হওয়া উচিত সুতরাং খুব সাধারণ বা সাধারণ শক্তি বিশ্লেষণ থেকে শুরু করে বিভিন্ন ধরণের শক্তি বিশ্লেষণ আক্রমণ রয়েছে দুটি ডিফারেনশিয়াল পাওয়ার বিশ্লেষণ যা অনেক বেশি কঠিন এবং রক্ষা করা আরও অনেক বেশি কঠিন এবং অবশেষে টেমপ্লেট ভিত্তিক আক্রমণ যা শক্তি বিশ্লেষণের সবচেয়ে শক্তিশালী রূপ আক্রমণ এখন সাধারণ শক্তি বিশ্লেষণে এটি সর্বদা প্রতিটি ধরণের ক্রিপ্টোগ্রাফিক সাইফার বা ডিজিটাল ডিভাইসে চলমান প্রতিটি অ্যাপ্লিকেশনের ক্ষেত্রে প্রযোজ্য নাও হতে পারে তবে মূলত নির্দিষ্ট প্রোগ্রামের নির্দিষ্ট বৈশিষ্ট্যগুলি ব্যবহার করে সুতরাং আসুন আমরা সাধারণ শক্তি বিশ্লেষণ দেখি তাই আসুন আমরা বলি যে আমাদের কাছে একটি যন্ত্র রয়েছে যা নিম্নলিখিত অপারেশনটি সম্পাদন করছে অপারেশনটিকে একটি বর্গ এবং গুণ বলা হয় এটি একটি খুব সাধারণ অপারেশন যা RSA এর মতো ক্রিপ্টোগ্রাফিক সাইফারের জন্য ব্যবহৃত হয় সুতরাং এখানে যা ঘটে তা হল এই বিশেষ অ্যালগরিদম যা আমরা অনুমান করি যে একটি ডিভাইসে প্রয়োগ করা হয়েছে তিনটি পরামিতি x c এবং n লাগে সাধারণত c গোপন হতে চলেছে এবং এটি আক্রমণকারী প্রাপ্ত করতে চায় সুতরাং এটি যে অ্যালগরিদমটি করে তা হল এটি প্রথমে Z কে 1 এর মান দিয়ে শুরু করে এবং তারপরে এটির একটি লুপ i থাকে l 1 থেকে 0 পর্যন্ত হয় যেখানে l হল C এর দৈর্ঘ্য যা C তে উপস্থিত বিটের সংখ্যা l 1 C এর সবচেয়ে উল্লেখযোগ্য বিটের সাথে মিলে যায় যখন C0 সর্বনিম্ন উল্লেখযোগ্য বিট বা LSB এর সাথে মিলে যায় সুতরাং এই লুপের প্রতিটি পুনরাবৃত্তিতে আমরা দেখতে পাচ্ছি যে দুটি অপারেশন রয়েছে যা সঞ্চালিত হয় প্রথমটি হল Z এর উপর একটি স্কোয়ারিং যেখানে আমাদের Z2 mod n সঞ্চালিত হয় এবং যদি Ci 1 এর সমান হয় তাহলে ith হয় এই নির্দিষ্ট পুনরাবৃত্তিতে সি তে বিট 1 এ সেট করা হয়েছে তারপরে আমাদের একটি গুণও রয়েছে এবং এটি সি তে উপস্থিত প্রতিটি বিটের জন্য চলে এখন বিবেচনা করুন যে আমাদের কাছে আমাদের ডিভাইস রয়েছে যা আসলে এই বিশেষ অ্যালগরিদমটি কার্যকর করছে আক্রমণকারীর হাতে আক্রমণকারীর কাছে x এবং n এর জ্ঞান আছে বলে ধরে নেওয়া যাক যদিও এই বিশেষ ক্ষেত্রে এটি খুব গুরুত্বপূর্ণ নয় তবে যা গুরুত্বপূর্ণ তা হল আক্রমণকারী ডিভাইসটি চালু করতে সক্ষম সে এই অ্যালগরিদমটিকে কার্যকর করতে বাধ্য করতে সক্ষম এবং সে সেই নির্দিষ্ট ডিভাইসের দ্বারা ব্যবহৃত শক্তি নিরীক্ষণ করতে সক্ষম সুতরাং আমরা যা দেখছি তা হল Ci এর মানের উপর নির্ভর করে অর্থাৎ C এর ith বিট পাওয়ার প্রকৃতপক্ষে পরিবর্তিত হবে যদি উদাহরণ স্বরূপ Ci 0 এর মান হয় তাহলে শুধুমাত্র এই নির্দিষ্ট বর্গাকার অপারেশনটি করা হয় অন্যদিকে যদি আমাদের কাছে Ci এর মান 1 এর সমান হয় তাহলে বর্গাকার ক্রিয়াটি গুণনের ক্রিয়া দ্বারা অনুসরণ করা হয় Ci এর একটি মানের মধ্যে এই পার্থক্যটি Ci এর মান 0 বা 1 হোক না কেন শক্তি খরচে ডিভাইস দ্বারা দেখা যায় সুতরাং এটি এমন কিছু যা পাওয়ারটি আসলে দেখতে কেমন এবং আমরা এখান থেকে যা স্পষ্টভাবে দেখতে পাচ্ছি তা হল যে নির্দিষ্ট অঞ্চলে অন্যান্য অঞ্চলের তুলনায় একটি স্বতন্ত্রভাবে আলাদা পাওয়ার প্রোফাইল রয়েছে সুতরাং যদি আক্রমণকারী এখানে দেখানো এই নির্দিষ্ট চিত্রের মতো সময়ের সাথে সাথে এই শক্তিটি গ্রাস করা সত্যিই পর্যবেক্ষণ করে তাহলে আক্রমণকারী কেবল এই পাওয়ার প্রোফাইলটি দেখতে সক্ষম হবে এবং Ci এর গোপন মানগুলি কী তা অনুমান করতে সক্ষম হবে সুতরাং এইভাবে আক্রমণকারী সহজভাবে সিক্রেট সি এর প্রতিটি বিট পেতে সক্ষম হতে পারে সুতরাং উদাহরণস্বরূপ এখানে সে সনাক্ত করে যে শুধুমাত্র একটি বর্গক্ষেত্র অপারেশন করা হয় এবং তাই C এর মান 0 হওয়া উচিত অন্যদিকে তিনি দেখেন যে এই অঞ্চলটি একটি বৈশিষ্ট্যযুক্ত যখন 1 প্রাপ্ত হয় এবং তাই তিনি অনুমান করতে সক্ষম হবেন যে এই বিটটি 1 এবং তাই তাই এইভাবে কেবলমাত্র শক্তি নিরীক্ষণ করে আক্রমণকারী পড়তে সক্ষম হবে ডিভাইস দ্বারা ক্ষয়প্রাপ্ত শক্তি মাধ্যমে গোপন কী আউট হবে এখন এটি স্পষ্টতই একটি খুব সাধারণ আক্রমণ এবং বছরের পর বছর ধরে লোকেরা ঠিক এই অ্যালগরিদমটি বাস্তবায়নের জন্য আরও শক্তিশালী উপায় তৈরি করেছে এবং এইভাবে আমরা আলোচনার মতো সাধারণ শক্তি আক্রমণগুলি আধুনিক দিনের ডিভাইসগুলিতে খুব বেশি প্রযোজ্য নয় কারণটি হল যে বেশিরভাগ আধুনিক দিনের ক্রিপ্টোগ্রাফিক ডিভাইসগুলি এমন অ্যালগরিদম ব্যবহার করবে না যেখানে শক্তির মাধ্যমে ফুটো হওয়া বেশ স্পষ্ট তাই অনেক বেশি শক্তিশালী আক্রমণকে ডিফারেনশিয়াল পাওয়ার অ্যানালাইসিস অ্যাটাক বলা হয় তাই সাধারণ পাওয়ার অ্যানালাইসিস অ্যাটাকের বিপরীতে এখানে মূল ধারণা হল বিপুল সংখ্যক পাওয়ার ট্রেস সংগ্রহ করা এবং তারপর থেকে এই পাওয়ার ট্রেসগুলির উপর একধরনের পরিসংখ্যানগত বিশ্লেষণ করা যা আমরা চাবিটি বের করি সুতরাং ডিফারেনশিয়াল পাওয়ার অ্যানালাইসিস অ্যাটাক বা ডিপিএর প্রাথমিক ধারণা যা সাধারণভাবে পরিচিত যে আমাদের এখানে একটি নির্দিষ্ট ডিভাইস রয়েছে এবং ধারণা করা হচ্ছে আক্রমণকারীর কাছে এই ডিভাইসটি রয়েছে এবং এই ডিভাইসটির ভিতরে একটি চাবি রয়েছে তাই এই গোপনীয়তা আক্রমণকারী প্রকৃতপক্ষে পুনরুদ্ধার করতে আগ্রহী তা হল কী সুতরাং আক্রমণকারী যা করে তা হল প্রথমে সে ডিভাইসের একটি মডেল তৈরি করে এখানে অনুমান করা হয় যে আক্রমণকারী জানে এই ডিভাইসের মধ্যে ঠিক কী কী অপারেশন চলছে এবং আক্রমণকারীর একমাত্র গোপন কীটিই জানা নেই আক্রমণ তাই এই ডিভাইসের গোপন কী পুনরুদ্ধার করতে সক্ষম হবে এখন আক্রমণটি নিম্নরূপ হয় প্রথমে আক্রমণকারী এই নির্দিষ্ট ডিভাইসের একটি মডেল তৈরি করে এবং তারপরে কীটি অনুমান করে এবং তারপরে সে বিভিন্ন ইনপুট ডেটা তৈরি করে এবং একই ইনপুট ডেটা ডিভাইসে ফিড করে যা পরীক্ষার অধীনে রয়েছে এবং সেইসাথে মডেলের জন্য যে ডিভাইস সুতরাং একবার পরীক্ষার অধীনে থাকা ডিভাইসে যখন সে ইনপুট ডেটা ফিড করে এবং সেই ডিভাইসটিকে সেই ইনপুট ডেটাতে কম্পিউটিং শুরু করতে বাধ্য করে সে একটি অসিলোস্কোপের মাধ্যমে খরচ করা শক্তি পরিমাপ করে পাশাপাশি সে ডিভাইস মডেল ব্যবহার করে যে ডিভাইসের শক্তি খরচ যা একটি হাইপোথেটিকাল হিসাবে পরিচিত তাই মনে রাখবেন যে এই শক্তি খরচ একটি অসিলোস্কোপ থেকে প্রাপ্ত হয় এবং এটি প্রকৃত শক্তি খরচ যখন প্রকৃত গোপন কী গণনা করা হয় তাই এই শক্তি খরচ একটি ডিজিটাল অসিলোস্কোপের মতো পরিমাপ যন্ত্র দ্বারা প্রাপ্ত হয় অন্যদিকে শক্তি ডিভাইসের মডেল থেকে প্রাপ্ত শুধুমাত্র কিছু গণনা বা শুধুমাত্র কিছু গাণিতিক বিশ্লেষণ দ্বারা প্রাপ্ত করা হয় সুতরাং নোট করুন যে এই পাওয়ার মডেলটি একটি অনুমান করা কী সহ এটি একটি কী সহ যা আক্রমণকারী আসলে অনুমান করে তাই এখন তিনি যা করেন তার কাছে এই দুটি শক্তি খরচ আছে আসল কী দিয়ে প্রকৃত শক্তি খরচ এবং অনুমান করা কী দিয়ে অনুমানিক শক্তি খরচ হবে সুতরাং তিনি এই দুটির মধ্যে একটি পরিসংখ্যানগত বিশ্লেষণ করেন এবং তারপর ফলাফলের তুলনা করেন সুতরাং যদি অনুমান করা কীটি সত্যই সঠিক হয় তবে এই পরিসংখ্যানগত তুলনাটি সনাক্ত করতে সক্ষম হবে যদি অনুমান করা কীটি সত্যই সঠিক বা কীটি ভুল সুতরাং আমরা এই ডিফারেনশিয়াল পাওয়ার অ্যানালাইসিস অ্যাটাকটি আসলে কীভাবে কাজ করে সে সম্পর্কে বিস্তারিতভাবে দেখব সুতরাং আমরা এই বিশেষ পরিস্থিতি ব্যাখ্যা করার জন্য একটি খুব ছোট সার্কিট নেব আমরা আসলে যে সার্কিট দেখব তা দেখতে এইরকম কিছু সুতরাং আমরা এখানে যা দেখছি তা হল আমাদের একটি রেজিস্টার R এবং কিছু ফাংশন F আছে এখন এই নির্দিষ্ট ফাংশনের আউটপুট একটি মাল্টিপ্লেক্সারে ফেরত দেওয়া হয় এবং তারপর এই রেজিস্টারে আটকানো হয় এই নির্দিষ্ট সার্কিটের ইনপুটটি হল P ডিফারেনশিয়াল পাওয়ার অ্যানালাইসিস অ্যাটাকগুলি আসলে কীভাবে কাজ করে তা বোঝার জন্য আমরা এখানে দেখানো হিসাবে একটি খুব ছোট সার্কিট নেব সুতরাং এই ছোট সার্কিটটি এটি একটি ইনপুট P হিসাবে নেয় এবং এটি একটি গোপন K নেয় এবং তারপরে একটি পুনরাবৃত্তিমূলক পদ্ধতিতে এই গোপনে কাজ করে উদাহরণস্বরূপ প্রথম ঘড়ির পালসে P ইনপুট নেওয়া হয় এবং এটি এই রেজিস্টারে আটকে দেওয়া হয় পরের ঘড়ির পালসে P এর এই মানটি F তে দেওয়া হয় F আপনি যেকোনো ধরনের ননলাইনার ফাংশন হিসেবে ভাবতে পারেন তাহলে F কী এটি P এর মান এবং গোপন কী K এর উপর কাজ করে এখন F এর আউটপুট এই মাল্টিপ্লেক্সারের মাধ্যমে ফেরত দেওয়া হয় এবং এই রেজিস্টারে আটকানো হয় পরবর্তী ঘড়ি চক্রে এই রেজিস্টারটি তারপর F কে খাওয়ানো হয় এবং এই রেজিস্টারের বিষয়বস্তু এবং কী এবং ফলাফলের উপর ভিত্তি করে F তে একটি অপারেশন হয় এবং রেজিস্টারে সংরক্ষণ করা হয় এইভাবে আমরা যা দেখতে পাচ্ছি যে এই সার্কিটটি পুনরাবৃত্তিমূলক পদ্ধতিতে কাজ করবে প্রথম পুনরাবৃত্তি P এর উপর ভিত্তি করে হবে যখন পরবর্তী সমস্ত পুনরাবৃত্তি পূর্ববর্তী পুনরাবৃত্তির ফলাফলের উপর ভিত্তি করে সুতরাং F এর আউটপুট হল C আমরা ধরে নিই যে আক্রমণকারী C এর মান জানে না এবং সে K এর মান পাওয়ার চেষ্টা করছে সুতরাং যেমন আমরা আলোচনা করেছি ডিফারেনশিয়াল পাওয়ার অ্যানালাইসিস অ্যাটাকের প্রথম ধাপ হল ডিভাইসের একটি মডেল তৈরি করা সুতরাং দুটি সাধারণ উপায় রয়েছে যার মাধ্যমে এই অনুমানমূলক শক্তি খরচ মডেলটি বাস্তবে তৈরি করা যেতে পারে এবং এটি যথাক্রমে হ্যামিং দূরত্ব মডেল এবং হ্যামিং ওজন মডেল হিসাবে পরিচিত তাই হ্যামিং ওজন মডেলে মডেলটি মূলত এই রেজিস্টার Rটি দেখে এবং গণনা করে এই রেজিস্টারে উপস্থিত 1s সংখ্যা R হবে সুতরাং উদাহরণ স্বরূপ বলা যাক যে রেজিস্টার R এ বর্তমানের প্রারম্ভিক মান হল 1011 পরবর্তী ট্রানজিশন যা পরবর্তী ঘড়ির পালসে রয়েছে আমরা ধরে নিই যে R এর পরবর্তী মান হল 1101 এই ক্ষেত্রে আমরা যা করি তা হল আমরা কেবল উপস্থিত 1s সংখ্যা গণনা করুন এই ক্ষেত্রে তিনটি 1s উপস্থিত রয়েছে এবং আমরা বলি যে এই নির্দিষ্ট ঘড়ির স্পন্দনে মডেল দ্বারা ব্যবহৃত অনুমানিক শক্তি 3 হবে পরের ঘড়ির পালসে আসুন যদি আমরা ধরে নিই যে R এর মান 1001 হবে তাহলে অনুমানমূলক শক্তি 2 এবং আরও বেশি তাই এটি হ্যামিং ওজন মডেল সুতরাং নোট করুন যে এটি একটি অনুমানিক শক্তি ব্যবহার করে তাই আক্রমণকারী আসলে রেজিস্টারের বিষয়বস্তু কী তা খুঁজে পাচ্ছে না তবে সে প্রকৃতপক্ষে রেজিস্টারের বিষয়বস্তু কী হতে পারে তা অনুমান করছে অন্যান্য মডেল যা প্রায়শই এই ধরণের আক্রমণে অনুসরণ করা হয় তা হ্যামিং দূরত্ব মডেল হিসাবে পরিচিত তাই এখানে আমরা আসলে বিটের সংখ্যা দেখি যা এক ঘড়ির পালস থেকে অন্যটিতে টগল করে তাই আবার আমরা এই রেজিস্টার R এর দিকে তাকাচ্ছি এবং পরপর দুটি ঘড়ির স্পন্দনের মধ্যে আমরা বিটের সংখ্যা দেখি যা আসলে পরিবর্তিত হয় সুতরাং এখানে উদাহরণ স্বরূপ বলা যাক যে R এর প্রারম্ভিক মান হল 1011 এবং পরবর্তী ঘড়ির পালসে রেজিস্টারটি 1101 এর মান পরিবর্তন করে এইভাবে আমরা দেখতে পাচ্ছি যে দুটি বিট রয়েছে যা টগল করা হয়েছে মূলত এই বিট 0 এ রয়েছে 1 এ পরিবর্তিত হয়েছে এবং এই বিটটি যা 1 আছে 0 এ পরিবর্তিত হয়েছে এবং আমরা হ্যামিং দূরত্ব 2 হতে গণনা করি একইভাবে যদি আমরা এই দুটি পরপর ঘড়ির স্পন্দন বিবেচনা করি এবং বলি যে রেজিস্টার R এর মান 1001 এ পরিবর্তিত হয়েছে আমরা লক্ষ্য করব যে এখানে শুধুমাত্র একটি বিট পরিবর্তন করা হয়েছে এবং তাই হ্যামিং দূরত্ব হল 1 সুতরাং এতে যেভাবে আপনি দেখতে পাচ্ছেন যে এই নির্দিষ্ট ডিভাইসটি এই পুনরাবৃত্তিমূলক পদ্ধতিতে কাজ করছে আমরা অনুমানমূলক শক্তির একটি ক্রম পেয়েছি যা ব্যবহার করা হয় হ্যামিং দূরত্ব মডেলে এই অনুমানিক শক্তি হবে 2 1 3 1 এবং তাই হ্যামিং ওজন মডেলে এটি অনুমানিক শক্তি হবে 3 2 1 3 ইত্যাদি সুতরাং এখন ডিফারেনশিয়াল পাওয়ার অ্যানালাইসিস অ্যাটাক দেখি সুতরাং আমরা যেটাতে আগ্রহী তা হল প্রথম পুনরাবৃত্তি ঘটবে মনে রাখবেন যে আমরা উল্লেখ করেছি যে প্রথম পুনরাবৃত্তিতে আমাদের কাছে P আছে যা একটি ইনপুট হিসাবে পাঠানো হয় যা রেজিস্টারে সংরক্ষিত হয় এবং তারপর এটি এই ফাংশন F দ্বারা পরিচালিত হয় তাই মনে রাখবেন যে আমরা আরও উল্লেখ করেছি যে এই ফাংশন F ইনপুট কী হিসাবে নেয় এবং কিছু মধ্যবর্তী আউটপুট প্রদান করে যা আক্রমণকারী দেখতে সক্ষম হয় না সুতরাং এই সম্পূর্ণ চিত্রটিকে সহজ করার জন্য আমরা শুধু ইনপুট F এবং গোপন কী এবং F অপারেশন এবং সংশ্লিষ্ট মধ্যবর্তী মান C দেখিয়েছি সুতরাং আক্রমণকারী যা করতে পারে তা হল সে গোপন কীটির একটি অনুমান তৈরি করতে পারে সুতরাং এই ক্ষেত্রে আমরা ধরে নিচ্ছি যে P এবং K 4 বিটের এবং এছাড়াও C একটি 4 বিট এবং আক্রমণকারী আসলে অনুমান করেছে যে কী মান 1010 তাই এখন আমরা যা অনুমান করছি তা হল আক্রমণকারী নির্বাচন করতে সক্ষম অথবা প্লেইন টেক্সট সিলেক্ট করে এই ডিভাইসে পাঠানো হয় এবং সেইজন্য সে প্লেইন টেক্সটের মান জানে পাশাপাশি এই F ফাংশনটি অ্যাটাকারের উপর অপারেট করা হয় এবং ডিভাইসের ব্যবহার করা পাওয়ার নিরীক্ষণ করতে সক্ষম হবে সুতরাং একটি গুরুত্বপূর্ণ অনুমান যা আমরা এখানে তৈরি করি তা হল যে আক্রমণকারী F এর কার্যকারিতা জানে কিন্তু K বা C জানে না কিন্তু যেহেতু K এর মান অনুমান করেছে সে সেই অনুমানের উপর ভিত্তি করে C গণনাও করতে পারে তাই এটি মূলত অনুমান করা হবে C এর মান যেহেতু তিনি প্লেন টেক্সট P জানেন এবং তিনি C অনুমান করেছেন তাই তিনি সংশ্লিষ্ট C মানও গণনা করতে পারেন সুতরাং আক্রমণটি এভাবে হয় আক্রমণকারী P এর একটি নির্দিষ্ট মান বেছে নেয় এবং এটি ডিভাইসে পাঠায় এবং যখন ডিভাইসটি এই P এবং K মানের উপর কম্পিউটিং করছে তখন আক্রমণকারী শক্তির ব্যবহার পর্যবেক্ষণ করেছে সুতরাং P মানের সাথে মিল রেখে সে একটি পাওয়ার ট্রেস পায় যা দেখতে এরকম কিছু এখন পাশাপাশি তিনি একটি মূল অনুমানও করেন এই ক্ষেত্রে এটি 1111 এবং তারপর P এর মান এবং কী অনুমানের উপর ভিত্তি করে তিনি মধ্যবর্তী মান C কত হবে তা গণনা করেন এবং হ্যামিং ওজন মডেলে তিনি তারপর অনুমানিক শক্তি তৈরি করেন ডিভাইস দ্বারা গ্রাস করা হয় সুতরাং আমরা ধরি যে অনুমানিক শক্তি হল C তে উপস্থিত 1s সংখ্যা তাই যেহেতু আমরা হ্যামিং ওজন মডেল অনুসরণ করছি সুতরাং আমরা এখানে দেখতে পাচ্ছি যে চারটি 1s আছে তাই এই ক্ষেত্রে অনুমানিক শক্তি হল 4 এখন তিনি এটিকে আরও বেশ কয়েকটি পুনরাবৃত্তির জন্য পুনরাবৃত্তি করেন প্রতিটি পুনরাবৃত্তিতে তিনি একটি P মান নির্বাচন করেন যা এটিকে ডিভাইসে ফিড করে একটি সংশ্লিষ্ট প্রকৃত শক্তি গ্রহণ করে ডিভাইস এবং তারপর সেই অনুমান করা কীটির জন্য যা এই ক্ষেত্রে 1111 সি কম্পিউট করে এবং এই বিশেষ ক্ষেত্রে হ্যামিং ওজনের উপর ভিত্তি করে ব্যবহৃত অনুমানিক শক্তি পায় পরবর্তী ধাপটি হল এই অংশটি এবং অনুমানিক শক্তির প্রকৃত শক্তির মধ্যে একটি সম্পর্ক গণনা করা তাই মনে রাখবেন যে প্রতিটি সারির সাথে সামঞ্জস্যপূর্ণ যা প্রতিটি ইনপুট P এর সাথে সামঞ্জস্যপূর্ণ সে একটি অনুমানিক শক্তি এবং একটি বাস্তব শক্তি গ্রহণ করবে সুতরাং নোট করুন যে এটি সময়ের সাথে সাথে যখন এটি কেবল একটি ধ্রুবক মান হবে সুতরাং আক্রমণকারী কি করে যদি এই বাস্তব শক্তি খরচের প্রতিটি পয়েন্টের জন্য সে এটিকে একটি অনুমানিক শক্তির সাথে সম্পর্কযুক্ত করে উদাহরণস্বরূপ তিনি পিয়ারসনের পারস্পরিক সম্পর্ক সহগ গণনা করবেন এবং তাই তিনি একটি সহগ স্কোর পাবেন তিনি যা পাবেন তা এই তরঙ্গরূপের প্রতিটি বিন্দুর সাথে সম্পর্কিত পারস্পরিক সম্পর্ক মানের একটি ক্রম সুতরাং এখানে এই বিশেষ লাল রেখাটি একটি বিশেষ পারস্পরিক সম্পর্ক দেখায় যা এই তিনটি বিন্দু এবং এই অনুমানিক শক্তি খরচের মধ্যে করা হয়েছে সে যে পারস্পরিক সম্পর্ক মানের ক্রমটি পেয়েছে তার মধ্যে সে কেবলমাত্র সেইটি বিবেচনা করে যার সর্বাধিক পারস্পরিক সম্পর্ক রয়েছে তাই তিনি বিবেচনা করেন শুধুমাত্র যে নির্দিষ্ট বিন্দু উদাহরণস্বরূপ এই বিন্দু বলুন যার সর্বোচ্চ পারস্পরিক সম্পর্ক আছে সুতরাং মনে রাখবেন যে এই অনুমানমূলক শক্তিটি একটি মূল অনুমানের উপর ভিত্তি করে ব্যবহৃত হয়েছিল এই ক্ষেত্রে আপনি যদি পিছনে তাকান আমরা 1111 হিসাবে কী অনুমান করেছি অবশ্যই আক্রমণকারী জানে না আসল কী কী তাই সে K এর প্রতিটি সম্ভাব্য মানের পুনরাবৃত্তি করে সুতরাং তিনি K এর প্রতিটি সম্ভাব্য মানের জন্য এইরকম কিছু পাবেন তিনি একই P মান একটি অনুমানকৃত K মান প্রকৃত শক্তি খরচ এবং অনুমানিক শক্তির সাথে সামঞ্জস্যপূর্ণ একটি টেবিল তৈরি করতে সক্ষম হবেন যেহেতু আমরা একটি 4 বিট কী বিবেচনা করছি তাই 16টি টেবিল থাকবে যা প্রাপ্ত হবে এই কী অনুমানগুলির প্রতিটির জন্য তিনি পারস্পরিক সম্পর্ক সহগ গণনা করবেন এবং তাই তিনি 16টি ভিন্ন পারস্পরিক সম্পর্ক সহগ পেতে সক্ষম হবেন তারপর তিনি বেছে নেবেন একটি পারস্পরিক সম্পর্ক সহগ যা সর্বাধিক হবে উদাহরণ স্বরূপ এই গ্রাফটি যা এই নির্দিষ্ট ওয়েবসাইট থেকে প্রাপ্ত হয়েছে তা দেখায় কিভাবে সর্বোচ্চ পারস্পরিক সম্পর্ক সহগ কী এর বিভিন্ন মানের সাথে পরিবর্তিত হয় তাই এই বিশেষ উদাহরণে তারা AES ব্লক সাইফারকে ডিভাইস হিসাবে ব্যবহার করেছে যেটি আক্রমণ করা হচ্ছে এবং AES কী এর প্রতিটি অংশ মাত্র 1 বাইটের এবং তাই 256টি ভিন্ন সম্ভাবনা রয়েছে তাই অন্যদিকে Y অক্ষের সাথে সম্পর্ক রয়েছে যা প্রতিটি মূল অনুমানের জন্য গণনা করা হয় সুতরাং আমরা যা দেখি তা হল যে ভুল কী অনুমানের জন্য আমাদের একটি পারস্পরিক সম্পর্ক রয়েছে যা বেশ ছোট যা 002 এর কম অন্যদিকে যদি অনুমানটি সঠিক হয় তবে এক্ষেত্রে কীটি হল 0x73 আমরা পারস্পরিক সম্পর্কের উচ্চ শিখর পেতে পারি এই উচ্চ শিখর এইভাবে আক্রমণকারীকে সঠিক কী সনাক্ত করতে অনুমতি দেবে এখন এই বিশেষ আক্রমণের দ্বারা প্রকৃতপক্ষে যা প্রভাবিত হয় তা হল প্রতিটি ক্ষেত্রে পুনরাবৃত্তির সংখ্যা মনে রাখবেন যে আমরা এই টেবিলটি নিয়েছি এবং এই নির্দিষ্ট টেবিলের এই বা প্রতিটি সারির প্রতিটি লাইন একটি শক্তি পরিমাপের সাথে মিলে যায় যা ডিভাইসে তৈরি করা হয় এবং অনুমানিক শক্তির একটি বিন্দু যা গণনা করা হয়েছিল তাই এই জাতীয় সারিগুলির বৃহত্তর সংখ্যা উপস্থিত আরও সঠিকভাবে কীটি সঠিকভাবে পুনরুদ্ধার করা যেতে পারে সুতরাং এই বিশেষ গ্রাফটি পূর্ববর্তী টেবিলের সাথে সম্পর্কিত প্রয়োজনীয় পরিমাপের সংখ্যা দেখায় পরিমাপের সংখ্যাটি বোঝায় টেবিলের সারির সংখ্যা এবং আমরা যা দেখি তা হল পরিমাপের সংখ্যা ক্রমাগত বাড়তে থাকে এবং এই ক্ষেত্রে সঠিকতা 10000 এর দিকে যায় গোপন কী শনাক্তকরণ বৃদ্ধি করা হয় সুতরাং উদাহরণস্বরূপ যদি আমাদের কাছে 100 বা তার বেশি পরিমাপ খুব কম থাকে তাহলে আমাদের একটি পারস্পরিক সম্পর্ক রয়েছে যা 005 এর কম কিন্তু আমরা পরিমাপের সংখ্যা বাড়ার সাথে সাথে আমাদের একটি পারস্পরিক সম্পর্ক রয়েছে যা 01 এর বেশি সুতরাং অন্য কথায় বলতে গেলে আমরা আসলে যা দেখি তা হল শক্তি পরিমাপের সংখ্যা বাড়ার সাথে সাথে এই শিখরটি আরও বেশি বিশিষ্ট হয়ে ওঠে সুতরাং আমরা এই উদাহরণে যা বিবেচনা করেছি তা হল যে আক্রমণকারী সঠিক গোপন কী শনাক্ত করার জন্য একটি অনুমানমূলক শক্তি এবং প্রকৃত শক্তি খরচের মধ্যে পিয়ারসনের পারস্পরিক সম্পর্ক সহগ ব্যবহার করে সুতরাং অন্যান্য বিভিন্ন পরিসংখ্যানগত কৌশল রয়েছে যা মূল্যায়ন করা হয়েছে সবচেয়ে সাধারণ জিনিসগুলির মধ্যে একটি পারস্পরিক তথ্য হিসাবে পরিচিত যা মূলত অনুমানিক শক্তি এবং প্রকৃত শক্তি গ্রহণের মধ্যে পারস্পরিক নির্ভরতাকে পরিমাপ করে সুতরাং এটি এই বিশেষ সমীকরণ দ্বারা দেওয়া হয়েছে তাই আমরা এই সম্পর্কে আরও বিশদে যাব না সুতরাং আমরা এই আগের উদাহরণে যা দেখেছিলাম তা হল যে আক্রমণকারী একটি অনুমান কী এবং ডিভাইস থেকে পরিমাপ করা প্রকৃত বিদ্যুত খরচের মধ্যে পারস্পরিক সম্পর্ক গণনা করার জন্য একটি পিয়ারসনের পারস্পরিক সম্পর্ক সহগ বা সমতুল্য কিছু ব্যবহার করে একটি উচ্চ মান পারস্পরিক সম্পর্ক বোঝায় যে আক্রমণকারী সঠিকভাবে কীটি অনুমান করেছে সুতরাং অন্যান্য বিভিন্ন পরিসংখ্যানগত সরঞ্জাম রয়েছে যা একটি পারস্পরিক সম্পর্ক ব্যতীত ব্যবহার করা যেতে পারে প্রায়শই এই পারস্পরিক তথ্য ব্যবহার করা হয় যা মূলত অনুমানমূলক শক্তি এবং বাস্তব শক্তি খরচের মধ্যে নির্ভরতাকে পরিমাপ করে ব্যবহৃত অন্যান্য কৌশল হল Bayes বিশ্লেষণ যা ফুটো দেওয়া হাইপোথিসিসের সম্ভাব্যতা গণনা করে পরিসংখ্যানগত তুলনার প্রাচীনতম রূপগুলির মধ্যে একটি মানে পার্থক্য হিসাবে পরিচিত সুতরাং উপায়ের এই পার্থক্যটি আসলে কীভাবে কাজ করে সে সম্পর্কে আমরা আরও বিশদে দেখব আমরা আবার যা দেখি তা হল এই বিশেষ গণনা যেখানে একটি P আছে যা ইনপুট হিসাবে নেওয়া হয় এবং এই ফাংশন F এর সাথে গণনা করা হয় এবং একটি কী রয়েছে যা গোপন রাখা হয় এখন আক্রমণকারী যা করে তা হল সে কীটি অনুমান করে এবং সেই অনুমান করা কী এবং P এর পরিচিত মানের উপর ভিত্তি করে সে C গণনা করে তাই C অবশ্যই মূল অনুমান এবং তাই অনুমান কীটির উপর ভিত্তি করে সে এই C অনুমান করতে পারে যা এই কেসটি হল 1111 1110 এবং 1101 মনে রাখবেন এই C অনুমান K কে ধ্রুবক রাখা শুধুমাত্র t এর মানের উপর নির্ভর করে তাহলে তিনি পরবর্তীতে যা করবেন তা হল তিনি এই অনুমানে একটি একক বিট বিবেচনা করবেন তাই উদাহরণ স্বরূপ বলা যাক যে তিনি এই অনুমানটির সর্বনিম্ন উল্লেখযোগ্য বিট বিবেচনা করছেন এবং তারপরে তিনি যা করবেন তা হল এই নূন্যতম মানের উপর নির্ভর করে Cguess এর উল্লেখযোগ্য বিট তিনি এই প্রকৃত শক্তিকে দুটি বালতিতে বিতরণ করবেন প্রথম বালতিটি Cguess এর সাথে 0 এর সাথে মিলে যায় যখন পরবর্তী বালতিটি Cguess সমান 1 এর সাথে মিলে যায় সুতরাং উদাহরণস্বরূপ এখানে সর্বনিম্ন তাৎপর্যপূর্ণ বিট হল 1 এবং তাই তিনি এই শক্তি পরিমাপটিকে বালতি 1 এ স্থানান্তর করবেন এই বিশেষ ক্ষেত্রে আমাদের কাছে Cguess এ 0 হতে সবচেয়ে কম উল্লেখযোগ্য বিট রয়েছে এবং তাই তিনি এটিকে 0 এ স্থানান্তরিত করেন সুতরাং একইভাবে এই ক্ষেত্রে তার কাছে 1 হওয়ার জন্য Cguess এর সর্বনিম্ন উল্লেখযোগ্য বিট রয়েছে এবং তাই এটিকে বালতি 1 এ স্থানান্তরিত করা উচিত তাই শেষ পর্যন্ত বিভিন্ন শক্তি পরিমাপের মাধ্যমে এটি করার পরে তিনি বালতি 0 এর গড় গণনা করেন এবং বালতি 1 এর গড় তাই এটি সেই সম্পর্কিত কী অনুমানের জন্য অর্থের পার্থক্য হিসাবে পরিচিত সুতরাং যা লক্ষ্য করা যায় তা হল যে যদি কী অনুমানটি সঠিক হয় তবে এই বিশেষ পার্থক্যটি এই দুটি বালতির গড় পার্থক্য সর্বাধিক করা হবে এবং গোপন কীটি কী তা সনাক্ত করার জন্য এই সর্বাধিক পার্থক্যটি ব্যবহার করা যেতে পারে তাই ডিফারেনশিয়াল পাওয়ার অ্যাটাকগুলি এখন প্রায় দুই দশক ধরে পরিচিত এবং এই বছরগুলিতে বেশ কয়েকটি পাল্টা ব্যবস্থা তৈরি করা হয়েছে সুতরাং এই পাল্টা ব্যবস্থাগুলি তিনটি ভিন্ন স্তরে প্রয়োগ করা হয়েছে যেগুলি হার্ডওয়্যার স্তরে বাস্তবায়ন স্তরে বা অ্যালগরিদম স্তরে প্রয়োগ করা যেতে পারে হার্ডওয়্যার স্তরে লোকেরা যা পরামর্শ দিয়েছে তা হল স্ট্যান্ডার্ড CMOS লজিককে অন্যান্য লজিকের সাথে প্রতিস্থাপিত করা হবে যা এই শক্তি বিশ্লেষণ আক্রমণগুলির প্রতিরোধী সুতরাং এই কৌশলগুলি উদাহরণস্বরূপ WDDL গেটগুলি এমনভাবে তৈরি করা হবে যাতে খরচ করা শক্তি সংশ্লিষ্ট গেটগুলির দ্বারা সঞ্চালিত গণনার থেকে স্বাধীন হয় বাস্তবায়ন স্তরে মাস্কিং এবং থ্রেশহোল্ড বাস্তবায়নের মতো কৌশলগুলি ব্যবহার করা হয়েছে যেখানে র্যান্ডমাইজেশনকে ডিজাইনে অন্তর্ভুক্ত করা হয়েছে যাতে যেখানে এলোমেলোতা ডিভাইসের দ্বারা ব্যবহৃত শক্তি থেকে আক্রমণকারীর যে পরিমাণ তথ্য লাভ করতে পারে তা সীমিত করে একটি তৃতীয় পদ্ধতি হল অ্যালগরিদমিক স্তরে যেখানে গবেষকরা প্রকৃতপক্ষে নির্দিষ্ট সাইফার অ্যালগরিদমগুলির পাশাপাশি প্রোটোকলগুলি তৈরি করতে সক্ষম হয়েছেন যা শক্তি বিশ্লেষণ আক্রমণ প্রতিরোধ করতে পারে এই অ্যালগরিদমগুলি অন্তর্নিহিতভাবে তৈরি করা হয়েছে যাতে ফুটো হওয়া যথেষ্ট তথ্য দেয় না আক্রমণকারী গোপন চাবির মতো গোপন তথ্য সংগ্রহ করতে এই ক্ষেত্রে জনপ্রিয় দুটি অ্যালগরিদম DRECON নামে পরিচিত যা নির্মাণ এবং পুনঃকীকরণ কৌশল দ্বারা DPA প্রতিরোধের জন্য দাঁড়ায় ধন্যবাদ